আজ আমরা শিখনের বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তত্ত্বটি নিয়ে আলোচনা করব যাকে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন বলা হয় অপারেন্ট কন্ডিশনিংকে ইন্সট্রুমেন্টাল কন্ডিশনিং বা যান্ত্রিক অনুবর্তনও বলা হয় এর কারন হল এর সাথে জড়িত পশু বা মানুষের আচরণ সংঘটনের সম্ভাবনার পূর্বানুমানের সাথে যুক্ত সুতরাং ক্লাসিক্যাল কন্ডিশনিঙে দেখা সেই কুকুরের ঘণ্টাধ্বনি শুনে লালাক্ষরণের মতো নিষ্ক্রিয় অনুবর্তন এই প্রক্রিয়ায় দেখা যায় না এটি আসলে একরকমের শিখন যেখানে আচরণের ফলাফল সেই আচরণ ঘটার সম্ভাবনা সৃষ্টি করে এখানে প্রতিক্রিয়া যান্ত্রিক যা পুরস্কারে আগ্রহী কিন্তু শাস্তি এড়িয়ে যায় তাই এক্ষেত্রে পুরস্কার বা শাস্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরস্কার গ্রহণ অথবা শাস্তি এড়ানো এই প্রক্রিয়া আচরণের পরিবর্তন ঘটাতে থাকে ও যান্ত্রিক অনুবর্তন সাধিত হয় বি এফ স্কিনার এই তত্ত্বের প্রবর্তক আপনারা শুরুতে মুম্বাইয়ে পায়রা দেখেছেন স্কিনারের অপারেন্ট কন্ডিশনিঙের পরীক্ষা নিরীক্ষা গবেষণাগারে পায়রার ওপরে করা হয়েছিল এই হল সেই পরীক্ষার ব্যবস্থাপনা পায়রাটিকে একটি খাঁচায় ভরে রাখা হয়েছিল এখানে যেমন দেখছেন মাঝে একটি রঙিন জায়গা পায়রাটিকে ঠিক এখানেই ঠোকরানো হয়েছিল এই জায়গার ঠোকর দিলেই যেমন ছবিতে দেখা যাচ্ছে খাবারের থালা বেড়িয়ে আসত যখনই সঠিক জায়গায় ঠোকর দেওয়া হত খাবার বেড়িয়ে আসত এই হল সেই জায়গা যেখানে খাবারের থালাটি নির্গত হত এইভাবে বারংবার অভ্যাস ও শিখনের মাধ্যমে পায়রাটি খাবারের উদ্দেশ্যে সঠিক স্থানেই ঠোকর দিত এখানে দেখা এই বাক্সটি এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এই ছবিতে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া জানানোর লিভারটি এখানে রাখা হয়েছিল পায়রার ঠোঁটে এইখানে খানিকটা ধাতব আস্তরণ দেওয়া হয়েছিল যাতে পেন রেকর্ডারটি সহায়তা পায় এখানে ড্রামটি দেখা যাচ্ছে গোটানো কাগজ ঠিক এই দিকে সরতে থাকত সুতরাং কাগজ এইদিকে সরে যাবে এবং পায়রার ঠোকরানোর ফলে পেনটি কাগজে লিপিবদ্ধ করতে থাকবে এখানে যা দেখছেন তা হল ঠোকরানো আচরণ এইভাবে অতি সুসংহত উদ্দেশ্যমূলক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিএফ স্কিনার পায়রা নিয়ে তাঁর গবেষণা করেছিলেন এই কাজ তাঁকে পুরস্কার কতটা কার্যকরী তা বুঝতে সাহায্য করেছিল এবং শিখনের এই অন্তিম পর্যায় বিষয়ক তত্ত্বকে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন বলে অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে অংশগ্রহণকারীরা নিজস্ব পদ্ধতিতে প্রতিক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে উদ্দীপনায় সক্রিয়ভাবে সাড়া দেয় তাই এতে সবসময় জানা যায় সেই জীবটি শাস্তি এড়ানোর চেষ্টা করছে কিনা যদি উদ্দীপনার মাত্রা তীব্র না হয় বা সেই অংশগ্রহণকারীর পুরস্কার প্রাপ্তির জন্য সংঘটিত আচরণ কেমন তা বোঝার জন্য এই পরীক্ষা করা হয় এই কারনেই অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন আচরণের নিয়ন্ত্রক বলে বিবেচিত হয় এখানে আচরণ পরিমার্জিত হয় ও সেই পরিমার্জন পুরস্কার প্রাপ্তি বা শাস্তি এড়ানোর ওপর নির্ভর করে মনোবিজ্ঞানের ভাষায় পরিমার্জন একটি জটিল প্রতিক্রিয়া যা ক্রমান্বয়ে কিছু সরল প্রতিক্রিয়া শিখনের মাধ্যমে জানা যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন শিশুরা টলমল করতে করতে কী করে হাঁটতে শেখে তেমনই আগে ছোটো পদক্ষেপ নিয়ে ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে যাত্রা করতে হয় কিছু সরল প্রক্রিয়া শিক্ষার মধ্য দিয়ে যাওয়ার পর সেগুলিকে সংযুক্ত করে একটি জটিল ধারণা শেখা সম্ভব এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আচরণ শেষে একটি নির্দিষ্ট উদ্দীপনার ভিত্তিতে জটিল প্রতিক্রিয়ায় পরিণত হয় অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তনের একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি স্কিনার পায়রা নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের পরিকল্পনা গ্রহণ করেছিলেন মনে রাখতে হবে সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তিনি পায়রার ঠোঁটে সোনার ইলেক্ট্রোড আস্তরণ হিসেবে লাগিয়েছিলেন আপনারা এখানে ক্ষেপণাস্ত্রের সম্মুখভাগ দেখতে পাচ্ছেন তিনি যা করেছিলেন তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানকার একটি গর্তে একটি প্রশিক্ষিত পায়রাকে রাখা হয়েছিল ঐ ক্ষেপণাস্ত্রের তিনটি আলাদা কক্ষে তিনটি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পায়রা রাখা হয়েছিল এই প্রেশার সেনসিটিভ স্ক্রীনে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের সামনে কী ছিল এই ছবিগুলি ঐ শংকু আকৃতির অংশ থেকে তোলা হয়েছিল যেহেতু পায়রাগুলি বিশেষভাবে প্রশিক্ষিত ছিল তাই যেটা হত তা হল লক্ষ্যবস্তুর চিত্রের উপরিতলের সংস্পর্শ সর্বদা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সঙ্কেত প্রেরণ করত কয়েক দানা শস্য পায়রাগুলিকে দেওয়া হত যাতে তারা তাদের খোঁজার আচরণ বজায় রাখে এই পায়রাগুলিকে খাবার খোঁজার উদ্দেশ্যে বিশেষ একটি স্থানে ঠোকরানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এইভাবে তারা ক্ষেপণাস্ত্রের গতিপথ বজায় রাখত কারণ সঠিক ঠোকর একটি ইতিবাচক ফল দিত তারা কিছু খাবার দানা পেত এবার ক্ষেপণাস্ত্রের সম্মুখভাগে থাকা পায়রাগুলি অস্ত্রের বেষ্টনী নিয়ে কাজ করত ও লক্ষ্যবস্তুর ছবিতে ঠুকরিয়ে সেটিকে তার দিকে চালিত করত উড়ন্ত ক্ষেপণাস্ত্র সেই গতিশীল ছবিতে পায়রার ঠোকরের দ্বারা দরকারি সঙ্কেত পেত ও সঠিক পথে উড়ে যেত স্ক্রীনের দিকে দেখুন স্কিনার তাঁর যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত আছেন তিনি এই প্রানীগুলিকে একটি বাক্সে থাকতে অভ্যস্ত করেন যা আজকাল স্কিনার বক্স নামে পরিচিত আগের পরীক্ষায় তিনি পায়রা ব্যবহার করেছিলেন আপনারা দেখেছিলেন পায়রা কীভাবে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করছে এবার সাদা ইঁদুর নিয়ে পরীক্ষা শুরু হয় পায়রা সংক্রান্ত পরীক্ষায় সেই পায়রাগুলিকে সঠিক স্থানে ঠোকরাতে শেখানো হয়েছিল এবং এই প্রক্রিয়া পায়রাগুলিকে ক্রমাগত খাদ্যবস্তু দিয়ে পুরস্কৃত করে চলেছিল এবারে এই ক্ষেত্রে স্কিনার বক্সে একটি ইঁদুর রাখা হয়েছিল এই পরীক্ষার উদ্দেশ্য ছিল শাস্তি ফাঁকি দেওয়ার প্রবণতার বর্ণনা দেওয়া শাস্তিস্বরূপ ছিল বৈদ্যুতিক শক যা খাঁচার তলদেশে এই ধাতব তারজালির মাধ্যমে প্রবাহিত হত খাঁচার মেঝেতে মৃদু বৈদ্যুতিক শকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইঁদুরটিকে নিজের নড়াচড়াতে কিছু বিশেহ বদল করতে হয়েছিল এবং সেই বদল তাকে শকের হাত থেকে বাঁচাত এর মাধ্যমে ইঁদুরটিকে যথাযথ প্রতিক্রিয়া দেওয়া শেখানো হচ্ছিল এই প্রতিক্রিয়া কিন্তু পুরস্কার পাওয়ার জন্যে নয় বরং শাস্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য দিতে হচ্ছিল কাজেই অপারেন্ট কন্ডিশনিং যা বোঝায় তা হল আমাদের কাছে দুরকমের পরিস্থিতি আছে পজিটিভ রিইনফোর্সমেন্ট যা আচরণের পরিমার্জন ঘটায় আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট যা একই কাজ করে পজিটিভ রিইনফোর্সমেন্টে প্রতিক্রিয়ার পুনঃপুনঃ শক্তিবৃদ্ধি হয় কারন এর পরিণামে কিছু পুরস্কার পাওয়া যায় আপনি একটি আকাঙ্ক্ষিত আচরণ করলেন যা আপনাকে পুরস্কার এনে দিল কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে এই প্রতিক্রিয়ার পুনর্সংঘটনের মাত্রা বেড়ে যায় কারণ এই প্রতিক্রিয়ার ফলে কিছু অপ্রীতিকর উদ্দীপনা থেকে রেহাই পাওয়া যায় পায়রার ঘটনাটি পজিটিভ রিইনফোর্সমেন্টের উদাহরণ কারণ পায়রার প্রতিক্রিয়া ক্রমশঃ শক্তিশালী হয়েছে কেননা যখনই সে সঠিক কাজ করেছে তখনই পুরস্কৃত হয়েছে কিন্তু ইঁদুরের ক্ষেত্রে বৈদ্যুতিক শকের মতো অপ্রীতিকর ঘটনার থেকে উদ্ধার পাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যা প্রতিক্রিয়ার মাত্রা বৃদ্ধি করেছিল কারণ ইঁদুরটি বুঝেছিল যে এই রকমের প্রতিক্রিয়া দিলে শাস্তি বা বৈদ্যুতিক শকের হাত থেকে রক্ষা পাওয়া যাবে পজিটিভ ও নেগেটিভ রিইনফোর্সমেন্ট ছাড়াও মানবজীবনের নিরিখে মুখ্য ও গৌণ বা প্রাইমারি ও সেকেন্ডারি রিইনফোর্সমেন্টের ভূমিকা আছে মানুষের ক্ষেত্রে পজিটিভ ও নেগেটিভ রিইনফোর্সমেন্ট ঘটে কিন্তু যেভাবে নানা বিষয় বা শর্ত আমাদের নানারকম ক্রিয়াতে উৎসাহ দেয় তাতে বোঝা যায় এগুলির কিছু কিছু পুরোমাত্রায় শারীরবৃত্তিয় ক্ষুধা তৃষ্ণা যৌনতা নিদ্রা এই সবই শারীরবৃত্তিয় ক্রিয়াকলাপ অন্যদিকে এমন কিছু আচরণ আছে যেমন কদর করা এক চিলতে হাসি কিছু অর্থসাহায্য পুরস্কার দিয়ে যোগ্যতার মর্যাদা দেওয়া এগুলিকে সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট বলা যায় মানুষের ক্ষেত্রে আমরা কিছু অনুবর্তিত আচরণ বুঝতে পারি যা হয় প্রাইমারি নয়তো সেকেন্ডারি রিইনফোর্সমেন্টের দ্বারা সংঘটিত হয় প্রাইমারি রিইনফোর্সমেন্ট কিছু জন্মগত আচরণের মাধ্যমে ক্রিয়াশীল হয় যদি আপনার কোনো বিশেষ আচরণের জন্য আপনাকে খেতে দেওয়া হয় কোনো আকাঙ্ক্ষিত আচরণের জন্য তৃষ্ণার জল দেওয়া হয় বা যৌনমিলনের সুযোগ দেওয়া হয় তবে এই খাবার জল যৌনমিলন - এগুলিকে প্রাইমারি রিইনফোর্সমেন্ট বলা হয় যেখানে এই উৎসাহগুলি ইতিবাচক বলে বিবেচিত হয় তবে এগুলি যে সম্পূর্ণ জন্মগত শারীরবৃত্তিয় প্রবণতা এমন নয় কিন্তু এগুলি আপনাকে সামাজিক ভাবে স্বীকৃত বৈধ কিছু দিতে পারে যাকে আপনি অভিজ্ঞতার মাধ্যমে মর্যাদা দিয়ে এসেছেন ধরা যাক আপনি কোনো আকাঙ্ক্ষিত আচরণ করলেন ও তার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেলেন এই পুরস্কারের অর্থমূল্য আপনাকে উৎসাহ দেবে অন্যদিকে সকলে যদি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে আপনাকে সম্মান জানায় অথবা আপনার কোনো প্রিয়জন যদি একটু হাসিমুখে তাকায় - সেগুলিকেও আপনি ইতিবাচক উৎসাহ বা পজিটিভ রিইনফোর্সমেন্টের তালিকায় রাখতে পারেন এগুলি সব সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট এটা বোঝা দরকার যে আমরা শুধুমাত্র প্রাইমারি রিইনফোর্সের দ্বারা চালিত হইনা সেকেন্ডারি রিইনফোর্সমেন্টেরও কিছু ভূমিকা আছে এই পরিস্থিতিটি বিবেচনা করুন আপনি একটি নতুন জামা কেনার জন্য শপিং মলে গেলেন জামার খোঁজে মলে ঢুকলেন যথাযথ দোকানে গেলেন এবং এক্স ব্র্যান্ডের জামা পড়ে দেখলেন এই আচরণ পুরস্কার প্রাপ্তির পক্ষে যথেষ্ট নয় আপনার মনে হল জামাটির মাপ ঠিক নেই গায়ে হচ্ছে না সেটি ফেলে আপনি ওয়াই ব্র্যান্ডের দিকে গেলেন এবারে জামাটি মাপসই হল বটে কিন্তু আপনার মনে হল এর রং ততটা জমকালো নয় আপনার সাথে থাকা বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যরাও বললেন যে যদিও জামাটি মাপজোক অনুযায়ী ঠিক আছে কিন্তু এর রং খুব একটা আকর্ষণীয় নয় আপনি ওয়াই ব্র্যান্ড ছেড়ে জেড ব্র্যান্ডের দিকে গেলেন এবারে আপনি দেখলেন যে জামাটি শুধু আপনার দেহে মানিয়ে যাচ্ছে তাই নয় এটির রং ছাপা সব অত্যন্ত আকর্ষণীয় এখন আপনি কী করবেন এইরূপ পুরস্কার আপনাকে যে শুধুমাত্র সেই সময়েই জামাটি কিনতে ত্বরান্বিত করবে তা নয় এরপরে যখনই আপনি কেনাকাটা করতে আসবেন তখনই এ বা ওয়াই ব্র্যান্ডের জামার পরিবর্তে জেড ব্র্যান্ডের জামার দিকেই ঝাঁপিয়ে পড়বেন কারণ আপনি জানেন যে একমাত্র জেড ব্র্যান্ডের জামাই আপনার পছন্দসই রঙের হতে পারে এটি আরো বলে দেয় যে জেড ব্র্যান্ডের জামাতে সেই রকম আঁকিবুঁকি থাকবে যা আপনার দেহে মানিয়ে যাবে এই গোটা কেনাকাটার আচরণ অপারেন্ট কন্ডিশনিং ও নির্দিষ্ট পরিস্থিতির সাপেক্ষে পাওয়া পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমনভাবে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর কিছু মূলগত ধারণা নিয়ে আলোচনা করলাম ঠিক সেভাবেই এবারে অপারেন্ট কন্ডিশনিং এর সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা বলব একই প্রকারের বিষয় হিসেবে এক্সটিংকশন বা বিলোপসাধন সম্পর্কে আমরা আগেই যা আলোচনা করেছি যেভাবে এটিকে সংজ্ঞায়িত করেছি ঠিক সেই বিষ্যেই এখানে কথা বলব অপারেন্ট কন্ডিশনিং এ যখন পূর্বের কোনো প্রতিক্রিয়া প্রশংসিত হয়েছে কিন্তু এখন আর সেটি প্রশংসিত হয় না - এমন পরিস্থিতির সৃষ্টি হয় তখন এক্সটিংকশন বা বিলোপসাধন ঘটে থাকে এমন কিছু যা অতীতে প্রশংসিত হয়েছিল ও তাতে উৎসাহ দেওয়া হয়েছিল কিন্তু বোঝা যাচ্ছে যে এখন আর তাতে উৎসাহদান করা হয়না এবং তা না হওয়ার কারণে সেই বিশেষ প্রতিক্রিয়া হ্রাস পেতে শুরু করে সেই প্রতিক্রিয়া দেওয়ার প্রবণতা কমতে থাকে কারণ সেই সময়ে উৎসাহদান করা হয়নি সুতরাং উৎসাহদানের অভাবে আকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার অবক্ষয়কে এক্সটিঙ্কশন বা বিলোপ বলা হয় দু'টি বিবেচ্য বিষয় হল জেনারালাইজেশন বা সামান্যীকরণ ও ডিসক্রিমিনেশন বা বাছবিচার জেনারালাইজেশন বলতে বোঝানো হয় যদি আপনি মনে করেন যে উদ্দীপনা একই আছে তাই প্রতিক্রিয়াও একই হবে - এই পরিস্থিতিকে মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে দেখানো এই উদাহরণ থেকে বোঝা গিয়েছে যে আপনি দানা ছুঁড়েই দিন বা হাতের তালুতে রাখুন পায়রা আসবেই ও দানা ভক্ষণ করবেই দানাগুলি কোথায় সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় নয় তাই পরিস্থিতির বদল হলেও আপনি বোঝেন যে উদ্দীপনা মোটের ওপর একই আছে এই শস্যদানা এক ক্ষেত্রে মাটিতে পড়ে আছে আবার অন্য ক্ষেত্রে কারো হাতে আছে তাই প্রতিক্রিয়ার সম্প্রসারণ ঘটেছে এটিই সামান্যীকরণ বা জেনারালাইজেশন উদ্দীপনার সাদৃশ্য না থাকলেও প্রতিক্রিয়া একরকমেরই হত ডিসক্রিমিনেশন বা বাছবিচার হল জেনারালাইজেশন বা সামান্যীকরণের বিপরীত দশা বিসদৃশ সঙ্কেতসম্পন্ন কোনো উদ্দীপনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আপনি বুঝতে পারেন যে সেটি একরকম পরিস্থিতিতে প্রশংসিত হলেও অন্যরকম পরিস্থিতিতে প্রশংসিত নাও হতে পারে তাই সে কথা চিন্তা করে আপনি সেই প্রতিক্রিয়া দেন না অপারেন্ট কন্ডিশনিং এ একটি গুরুত্বপূর্ণ ধারণা হল শাস্তি শাস্তি আদতে একটি পরিণাম যা কোনো আচরণের সম্ভাবনা কমিয়ে দেয় কারণ যদি সেই আচরণের নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় যদি বোঝা যায় সেই আচরণের পুনরাবৃত্তির কারণে শাস্তির সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তবে শেষে বোঝানো যায় যে সেই কাজটি বিধিসম্মত নয় শাস্তি প্রকৃতিগতভাবে ইতিবাচক বা নেতিবাচক হতে পারে মনোবিজ্ঞান চর্চায় এটা বোঝা দরকার যে শাস্তি বলতে আমরা কমবেশি কড়া ব্যবস্থাগ্রহণকে বুঝে থাকি তাই এর সাথে জড়িত থাকে একটি নেতিবাচক বোধ কিন্তু পরিভাষাগত অর্থ বললে শাস্তি ইতিবাচক বা নেতিবাচক দুই ই হতে পারে অপ্রীতিকর উদ্দীপনার প্রভাবে যদি আচরণ হ্রাস পায় সুতরাং আচরণ হ্রাস যদি অপ্রীতিকর উদ্দীপনার জন্য ঘটে থাকে তাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক উৎসাহদান বলে কিন্তু ইতিবাচক উদ্দীপনা প্রত্যাহার করে নিলে যদি আচরণ হ্রাস পায় অর্থাৎ এখানে একদিকে ফলস্বরূপ অপ্রীতিকর উদ্দীপনা রয়েছে ও অন্যদিকে ইতিবাচক উদ্দীপনা প্রত্যাহার করা হচ্ছে একটি ঘটনা ইতিবাচক শাস্তি ও অন্যটি প্রত্যাহারের ফলে নেতিবাচক শাস্তির সাথে জড়িত এখানে বুঝতে হবে রিইনফোর্সমেন্ট বা উৎসাহ পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ ইতিবাচক বা নেতিবাচক হতে পারে একইভাবে শাস্তিও ইতিবাচক বা নেতিবাচক হয়ে থাকে এবারে বুঝে নেওয়া যাক ইতিবাচক ও নেতিবাচক উৎসাহদান এবং পজিটিভ ও নেগেটিভ পানিশমেন্ট বা ইতিবাচক ও নেতিবাচক শাস্তি যা এই ছকের মাধ্যমে দেখানো হয়েছে এখানে উদ্দীপনা আছে তাই দু'ধরণের পরিস্থিতি হতে পারে চারভাগে বিভক্ত এই টেবল থেকে আমরা যা আলোচনা করেছি তা পরিস্ফূট হচ্ছে আমরা পারসেপশন বা অনুভূতির ক্ষেত্রে সিগন্যাল ডিটেকশন সিস্টেম নিয়ে কথা বলেছিলাম যেখানে সিগন্যালের উপস্থিতি বা অনুপস্থিতিতে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যেত একইভাবে এখানে আচরণের বৃদ্ধি বা হ্রাস ঘটে অন্য ক্ষেত্রে উদ্দীপনা উপস্থিত থাকে না তখন কী হতে পারে যদি উদ্দীপনার উপস্থিতি থাকে মনে রাখুন যদি উদ্দীপনা বর্তমান থাকে তবে আচরণও বৃদ্ধি পায় এটিকে ইতিবাচক উৎসাহদান বা পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা হয় কেননা উদ্দীপনার উপস্থিতিতে আচরণ বৃদ্ধি পেয়েছে অতএব এটি পজিটিভ রিইনফোর্সমেন্ট উদ্দীপনা প্রত্যাহার করে নেওয়া হল যা আচরণের বৃদ্ধি ঘটাল এটি নেতিবাচক উৎসাহদান বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবার আচরণের বৃদ্ধি দেখার পর আমরা আচরণের হ্রাস নিয়ে আলোচনা করব এবারে আমরা দ্বিতীয় পরিস্থিতিতে এসেছি এখানে আচরণের বৃদ্ধি নিয়ে কথা বলব না মনে রাখতে হবে এর আগে আমরা আচরণের বৃদ্ধি নিয়ে কথা বলছিলাম এবার তার হ্রাস নিয়ে আলোচনা চলছে সুতরাং অন্তিম ফল হিসেবে আমরা আচরণের হ্রাসকে পেতে চলেছি যা উদ্দীপনার উপস্থিতি বা তার প্রত্যাহারের সাপেক্ষে স্থির করা হয় যদি উদ্দীপনা উপস্থিত থাকে যেমন এখানে উদ্দীপনার উপস্থিতি আছে তাই আচরণ হ্রাস পেয়েছে যা শাস্তির পথ প্রশস্ত করেছে কাজেই উদ্দীপনার উপস্থিতি আচরণের হ্রাস ঘটালে তা সদর্থক শাস্তি বা পজিটিভ পানিশমেন্ট এবং সেই উদ্দীপনা প্রত্যাহারের ফলে আচরণ হ্রাস পেলে তা নেতিবাচক শাস্তি বা নেগেটিভ পানিশমেন্ট ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিং পুরোপুরি বুঝে নেওয়ার পরে আমরা উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণের চেষ্টা করব পরের লেকচারে তা করা হবে